আমরা যখন বলি আমাদের রাইট আছে তখন আমরা কী বোঝাতে চাই একটি রাইট আইনী এনটাইটেলমেন্টকে বোঝায় এমন কিছু যা আপনি আইনগতভাবে পাওয়ার অধিকারী এটি এমন কিছু যা ন্যায়সঙ্গত হতে পারে এটি স্বীকৃত হতে পারে এবং এটি সুরক্ষিত হতে পারে যার লঙ্ঘনকে অবৈধ বলে মনে করা হয় এবং যার লঙ্ঘন সেই ব্যক্তিকে ছেড়ে দেয় যার রাইট লঙ্ঘিত হয়েছে প্রতিকারের সাথে রাইট গুলি 2 বিস্তৃত সেন্স এ ব্যবহার করা যেতে পারে এটি স্বাধীনতা সেন্স এ ব্যবহার করা যেতে পারে আপনার এবিলিটি বা কিছু করার স্বাধীনতা এটি লাইসেন্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে কিছু করার আপনার অধিকার কারণ কারও সম্মতি দেওয়া হয়েছে বা কাউকে করার কিছু নির্দিষ্ট অনুমতি দেওয়া হয়েছে রাইট গুলি মানুষের মধ্যে সহজাতভাবে প্রকাশ করতে পারে যেমন আমরা মানবাধিকার ভোটাধিকার আপনার রাইট আপনার গোপনীয়তার রাইট সম্পর্কে যা বলি সেগুলি মানব জাতির অন্তর্নিহিত এমন কিছু রাইট রয়েছে যা মানুষের বাইরেও কিছুতে প্রকাশ পায় উদাহরণস্বরূপ প্রপার্টি সঙ্গে সুতরাং আমাদের রাইট গুলির একটি সেট রয়েছে যা একটি মানবিক চরিত্রের কারণে একটি মানুষের মধ্যে প্রকাশ পায় কারণ আমরা তাকে সহজাত অধিকার বলে থাকি এবং আমাদের অধিকারও রয়েছে যা জিনিসগুলিতে প্রকাশ করে কারণ মানুষ নিজস্ব স্থানান্তর জিনিস রাখতে পারে সেই অর্থে অধিকার আইন দ্বারা তৈরি করা হয় বাস্তবে কোনও কিছুর রাইট হিসাবে বিবেচিত হওয়ার জন্য আপনার আইনী স্বীকৃতি দরকার রাইট গুলি সাধারণ প্রকৃতির হতে পারে যা লোকেরা শেয়ার করে যেমন নাগরিক সরকার থেকে প্রত্যাশিত সুরক্ষার রাইট হল একটি জেনারেল রাইট যা প্রতিটি নাগরিক দাবি করতে পারে এবং প্রতিটি নাগরিক পাবে কিন্তু নির্দিষ্ট কিছু রাইট রয়েছে যা অপারেটেড হতে পারে বা এটি এক্সকুসিভ ম্যানরে প্রয়োগ করা যেতে পারে এখন যখন রাইট আপনাকে এক্সক্লুসিটি অফার করে এর অর্থ হল লোকেদের কিছু নির্দিষ্ট কাজ করা থেকে বিরত করার অধিকার আপনার রয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি কোনও প্রপার্টির মালিক হন তবে অন্যদেরকে আপনার প্রপার্টিতে উপভোগ করা থেকে বঞ্চিত করার রাইট আপনার রয়েছে আপনি যদি কোনও বইয়ের মালিক হন তবে আপনার কাছে সেই বইটি পড়া বা সেই বইটি সন্ধান করা থেকে বা কোনও উপায়ে সেই বইটি ব্যবহার করা থেকে মানুষকে বাদ দেওয়ার রাইট আপনার রয়েছে সুতরাং এক্সকুসিভ রাইট হল রাইট গুলি যা কোনও ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত অন্যকে কাজ করতে বাধা দেওয়ার ক্ষমতা দেয় সেই অর্থে যখন আমরা রাইটস এর কথা বলি যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির সাথে যোগাযোগ করি আমরা সেই অধিকারগুলির কথা বলি যা ইন্টেলেকচুয়াল প্রপার্টির থেকে উদ্ভূত হয় যা সুরক্ষিত করতে সক্ষম হয় উদাহরণস্বরূপ যদি কোনও বইয়ের আকারে কোনও শৈল্পিক কাজ থাকে তবে বইটির স্রষ্টা বা যে বইটির মালিক বা বইটি তৈরি করেছিলেন তিনি অন্য লোককে সেই বইয়ের অনুলিপিগুলি বইয়ের ব্যবহার থেকে বিরত রাখতে পারেন বই থেকে বিভিন্ন উপায়ে তথ্য কারণ এর উপর তার এক্সকুসিভ রাইট রয়েছে এক্ষেত্রে আমরা কপিরাইটের সেই রাইট টিকেই বলি যদি কোনও আবিষ্কারে এক্সকুসিভ রাইট ভেস্ট থাকে আমরা সেই অধিকারটিকে পেটেন্টের রাইট বলব এবং পেটেন্ট রাইটটি কোনও ব্যক্তিকে বিক্রয়ের জন্য অফার আমদানি এবং সেই আবিষ্কারটি সঠিকভাবে ব্যবহার করার জন্য বিক্রয় বা উত্পাদন করার স্বাধীনতা দেয় এবং যে কোনও ব্যক্তি রাইট ওনার এর সম্মতি ব্যতিরেকে এই কাজগুলি করেন আমরা বলব যে ব্যক্তি সঠিক ওনার এর অধিকার লঙ্ঘন করেছে রাইট ওনার এর অধিকারের লঙ্ঘন হল একে ইন্টেলেকচুয়াল প্রপার্টি লকে ইনফ্রিঞ্জমেন্ট বলে প্রযুক্তিগতভাবে ইনফ্রিঞ্জমেন্ট করার অর্থ অন্য কারও কারও প্রপার্টিতে প্রবেশ করা সুতরাং আপনি যখন পড়তেন আপনি কোনও ব্যক্তিগত প্রপার্টির সামনে এই নোটিশগুলি দেখতে পেতেন অপরাধীদের বিরুদ্ধে বিচার করা হবে এর সহজ অর্থ হল যদি কেউ সেই প্রপার্টিতে প্রবেশ করে যা সেই ব্যক্তির রাইট লঙ্ঘন করে অন্যায় করার জন্য আপনার নাগরিক প্রতিকার থাকতে পারে অন্যায় করার জন্য আপনারও অপরাধমূলক প্রতিকার থাকতে পারে যখন কোনও ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর অনর্থক ঘটনা ঘটে তখন আমরা তাকে ইনফ্রিঞ্জমেন্ট বলে থাকি ইনফ্রিঞ্জমেন্ট কোনও ব্যক্তির মালিকানাধীন ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে অনাধিকার প্রবেশ ছাড়া কিছুই নয় এখন এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে বেরিয়ে আসা রাইট গুলির সাথে সম্পর্কিত হতে পারে যেমনটি আমি আবিষ্কারের ক্ষেত্রে বলেছিলাম পেটেন্ট আইন ব্যবহারের অধিকার বিক্রয় করার অধিকার বিক্রয়ের প্রস্তাব দেওয়ার অধিকার এবং আবিষ্কার আমদানির অধিকারকে সুরক্ষিত করে সুতরাং যদি আবিষ্কারগুলির মধ্যে এই কোনও রাইট মধ্যে অনুপ্রবেশ ঘটে তবে আমরা বলব যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট র ইনফ্রিঞ্জমেন্ট রয়েছে